আমি আমার উপর এটি প্রয়োগ করে আপনাকে থার্মোইলেক্ট্রিক জেনারেটরের একটি প্রদর্শন দেখিয়েছি এবং আমি প্রকৃতপক্ষে উত্তপ্ত দিকে আমি আপনাকে আরও কিছু তৈরি করতে সামান্য বিছিন্ন করলাম আরও কিছুটা উত্তাপ জানুন এবং আমরা পরিমাপ করেছি এটি বেশ তাড়াতাড়ি উচ্চতর ভোল্টেজে চলে গেছে তবে এর অর্থ কি এর অর্থ হল শরীরের তাপ এবং পরিবেষ্টিত যদি আপনি কিছু তাপমাত্রা ডিফারেনশিয়াল পেতে সক্ষম হন তবে আপনি যুক্তিসঙ্গতভাবে ভাল পাওয়ার আউটপু ট পাবেন এটি কীভাবে ফটোভোলটাইক সিস্টেমগুলির সাথে তুলনা করে ওয়েল পাওয়ার ঘনত্বের ক্ষেত্রে আমি বলব থার্মোইলেক্ট্রিক জেনারেটর এমনকি 30 থেকে 50 গুণ বেশি তবে তারপরে প্রচুর প্যারাফেরেনালিয়া সার্কিট এবং থার্মোইলেক্ট্রিক জেনারেটরটি আসলে কাজ করতে আপনাকে দরকারী করতে এবং পেতে আপনাকে অনেকগুলি সমন্বয় করতে হবে তবুও যদি আপনি একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন খুঁজে পান তবে এটিই সর্বোত্তম জায়গা যা প্রকৃতপক্ষে আপনার সার্কিটটি চেষ্টা করার জন্য সেরা ধরণের শক্তি সংগ্রহকারী আসুন আমরা একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন সম্পর্কে মনে করি একটি জিনিস আমাদের বলা যাক আপনি আপনার বাড়ির গিজারটি সঠিকভাবে খুঁজে পেতে আগ্রহী এবং কোনও কারণেই ধরে নিন যে আপনার কিছুতে অ্যাক্সেস রয়েছে এমন কিছু অংশ আপনি জানেন যেখানে জল সেই জল যা আপনাকে জানছে সেই তাপমাত্রায় আপনার অ্যাক্সেসের ভিতরে উত্তপ্ত হয়ে উঠছে সিস্টেমটি যেখানে আপনি তাপটি সঠিকভাবে অনুভব করতে পারেন এমন জায়গায় আপনি অ্যাক্সেস করতে সক্ষম হন তারপরে আমি বলতে চাইছি এই পর্যায়ে এটি কিছুটা অনুমানমূলক খালি শীতল আউটলেটটি আপনার কাছে গরম জল আছে আপনি গিজারে জমা করেছেন আপনি যদি ফসল কাটাতে সক্ষম হন তবে এই তাপমাত্রা যা আপনি টিইজি এর এক পাশে এটি আমাদের সাথে আমাদের সাথে যেটি ছিল তা দেখার জন্য এটি অবশ্যই আপনার সাথে সংযুক্ত করুন এখানে আপনি গরম দিক আছে সুতরাং এটি হট দিকটি হল একপাশে গরম এবং অন্যদিকে ঠান্ডা সুতরাং আপনি যেমন হিসাবে জানেন যদি আপনি এটি করতে সক্ষম হন তবে আপনি এটি ব্যবহার করতে পারেন গিজারের নিজেই কিছু সমালোচনামূলক পরামিতি পরিমাপ করার জন্য যেমন জলের তাপমাত্রা নিজেই তাপমাত্রা সংবেদককে সঠিকভাবে স্থাপন করে মাপা যায় সুতরাং আপনি টিইজি নেন এবং তারপরে আপনি এটি কোনও ইলেক্ট্রনিক্সের সাথে সংযুক্ত করেন আপনি কিছু ইলেক্ট্রনিক্সের সাথে সংযুক্ত হন আপনার যা পাওয়া উচিত তা Vout হবে আসুন আমরা বলি যে আমি এই 33 ভোল্ট পছন্দ করি কারণ এটি আরও বেশি মানক বলে মনে হচ্ছে এবং আপনি গ্রাউন্ড পাবেন সুতরাং আপনি এটিকে এমন কোনও সিস্টেমে সংযুক্ত করুন যা মূলত থার্মিস্টরটি আমাদের বলুক আমাকে এটি পরিষ্কারভাবে থার্মিস্টর লিখতে দিন আমি ভাবছি এটাই সেটা সুতরাং এটি মূলত থার্মিস্টর যা কোনও প্রকারের সাথে সংযুক্ত এবং আসুন একটি এসওসি বলতে পারি এবং এর মধ্যে কিছুটা যোগাযোগের ক্ষমতা এবং মাইক্রোকন্ট্রোলারও রয়েছে এবং অবশ্যই এটি ঠিক কিছু এডিসি বন্দর ডানদিকে সংযোগকারী এবং এই টিইজি এর জন্য বিদ্যুত সরবরাহের মতো সুতরাং যতক্ষণ না আপনার কাছে তাপমাত্রা ডিফারেনশিয়াল থাকে যা আমাদের ঘরের তাপমাত্রা বলতে দেয় আপনি আমাদের বলতে পারেন 25 ডিগ্রি সেলসিয়াস এবং জল ফুটছে এবং এটি এমনকি আমাদের উপরে 50 ডিগ্রি বলতে দেয় এবং আপনি এই পৃষ্ঠের সাথে যোগাযোগ রাখতে সক্ষম হচ্ছেন আপনার সম্ভবত ফসল কাটার একটি দুর্দান্ত উপায় আছে কারণ আপনার কাছে এখন তাপমাত্রার পার্থক্য রয়েছে যা মূলত DT হয় কিছু লোক এমনকি এই শব্দটি DT ব্যবহার করেন যা একটি খুব গুরুত্বপূর্ণ যা তারপর সুতরাং এটি একটি তাপমাত্রার পার্থক্য ডিফারেনশিয়াল পার্থক্য কিছু তাপমাত্রা সুতরাং যদি আপনি এই ক্ষেত্রে 25 টির মতো বজায় রাখতে সক্ষম হন তবে আপনি যথেষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে পারবেন যা আপনি কাটাতে পারবেন প্রশ্ন কত শক্তি সকলেই চিন্তিত থাকে প্রকৃতপক্ষে এই প্রশ্নটি হল আমরা কতটা শক্তি অর্জন করব তা আপনাকে রাখতে হবে আমরা এটি দিয়ে কি করতে পারি সুতরাং এটি আমি মনে করি আমি নিশ্চিত যে এটি অবশ্যই আপনার মনের মধ্যে প্রধান এটি সব ভাল তবে আপনি কী করতে পারেন তা করতে পারেন অবশ্যই আপনি কোনও ব্যাটারি বা কিছু ছাড়াই সরাসরি এই ইলেক্ট্রনিক্সগুলির সাথেএই থার্মিস্টর চালাতে সক্ষম হবেন এটি মূলত পাওয়ার কন্ডিশনিং ইলেকট্রনিক্স যেমন পাওয়ার ইলেক্ট্রনিক্স আমি বলব পাওয়ার ইলেকট্রনিক্স এবং এই পাওয়ার ইলেক্ট্রনিক্স ব্যবহার করে এটি আপনাকে এই টেবিল আউটপুট ভোল্টেজ দেয় এবং তারপরে আপনি সক্ষম হবেন যদি আপনি এই তাপমাত্রার পার্থক্যটি টেকসই উপায়ে বজায় রাখতে সক্ষম হন তবে ক্রমাগত আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে প্রস্তুত হন আসল চ্যালেঞ্জটি হল প্রিয় বন্ধুরা আপনি কীভাবে এই তাপমাত্রার পার্থক্যটি ধারাবাহিকভাবে বজায় রাখবেন এটি উপস্থিত হয় যা আমি বলেছিলাম এটি একটি খুব দুর্দান্ত সমাধান যদি আপনি বাস্তবে এটি বন্ধ করতে পারেন তবে ঠান্ডা দিকটি এটি অপর্যাপ্ত যদি আপনি এটি পরিবেষ্টিতকে ডানদিকে রাখেন আপনি যখন অ্যাম্বিয়েন্ট বলবেন তখন আপনি এটি পরিবেষ্টনে রেখে পালিয়ে যেতে পারবেন না কারণ খুব শীঘ্রই হট সাইডের উত্তাপ প্রবাহ কারণ আপনার গরম দিক থেকে শীতল দিকের উত্তাপের প্রবাহ রয়েছে আপনি এই 5০ এ দ্রুত এখানে ফিরে আসবেন এটি আপনার সমস্যা তৈরি করতে চলেছে অতএব প্রিয় বন্ধুরা এটি পরিবর্তে 25 ডিগ্রি পরিবেষ্টিত এটিকে বজায় রাখা অপর্যাপ্ত আপনাকে এটিকে জল প্রবাহ পাইপের সাথে ডানদিকে যোগাযোগ রাখতে হতে পারে সুতরাং আপনার কাছে একটি জলের পাইপ রয়েছে এবং জলের পাইপের বাইরে আপনাকে এই ঠান্ডা পাশে রাখতে হবে গরম দিকটি অন্যদিকে হওয়া উচিত অন্যদিকে যে জিনিসটি সেই জায়গাটির সাথে যোগাযোগ করা উচিত যেখানে আপনি যে পৃষ্ঠের উপরে জল গরম পানির সাথে যোগাযোগ করতে পারেন তার উপরে যোগাযোগ করতে হবে তারপরে আপনি ফসল সংগ্রহ করতে এবং এই টিকিয়ে রাখতে সক্ষম হবেন তবে যদি কোনও জল প্রবাহিত না হয় এবং আপনি কেবল এটি পরিবেষ্টিত রাখতে চান তবে আমার মনে হয় না এটি ঠিক আছে সুতরাং এটি খুব আকর্ষণীয় জিনিস আরেকটি এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস সুতরাং এই তাপমাত্রার পার্থক্যটি বজায় রাখা কী দয়া করে মনে রাখবেন কারণ খুব শীঘ্রই তাপ প্রবাহ আসলেই একটি সমস্যা পদার্থবিজ্ঞানের দিক থেকে এই সমস্তটির অর্থ সঠিক এর মানে কী এটি কেবল তাপ প্রতিরোধের তাপ প্রতিরোধের সম্পর্কে সবকিছু বোঝায় আপনার যদি কম তাপ প্রতিরোধের থাকে তবে আপনার এই সমস্যা রয়েছে আসলে টিইজিগুলিতে এই সমস্যাটি রয়েছে যে তাপ প্রতিরোধের পরিমাণটি বেশ কম এবং এটিও তাই এটি একটি অংশ সুতরাং আপনি এই বিষয়টি আপনার মনে রাখবেন যে তাপীয় প্রতিরোধের তাপ প্রতিরোধের পরিবর্তনের কারণে আপনাকে নিশ্চিত করতে হবে যে এই তাপমাত্রার পার্থক্যটি একটি টেকসই পদ্ধতিতে বজায় রাখা হয় আপনাকে অবশ্যই ডেটা শিটগুলি সন্ধান করতে হবে যা আপনাকে এই বিশেষ তাপমাত্রা প্রতিরোধের কিছু বিশেষ বৈশিষ্ট্য আপনাকে দেবে বিশেষত টিইজি আপনার সুতরাং বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার হিসাবে এটি কেবল তাপ প্রতিরোধের বিষয়ে নয় এটি বৈদ্যুতিক প্রতিরোধের অধিকার সম্পর্কেও আপনি আগ্রহী এমন টিইজির বৈদ্যুতিক প্রতিরোধ যা উত্স প্রতিরোধের কিছুই নয় উত্স প্রতিরোধকে উত্স প্রতিরোধ বলে called আমি কিছু নম্বর রাখব যে টিইজি থেকে আমরা হট সাইডটি ব্যবহার করি এটি যদি 40 এ বজায় থাকে এবং ঠান্ডা দিকটি 30 সেলসিয়াস বজায় থাকে তবে আপনি ম্যাচ লোডে একটি ভোল্টেজ পাবেন যা প্রায় 02 ভোল্ট হবে এটি 200 মিলিভোল্ট এবং বর্তমান আপনি 0045 এমপি পাবেন তার মানে আপনি 45 মিলিঅ্যাম্পস পাবেন এবং সুতরাং এটি ভোল্ট স্পেক এটি বর্তমান অনুমান এবং এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যাচ লোড হবে ম্যাচ লোড হবে 45 ওহম এটি প্রস্তুতকারকের দ্বারা প্রদত্ত এমন একটি নম্বর যা আমি এখানে কিছু আবিষ্কার করছি না দ্বিতীয় যদি Th 60 হয় Tc কোল্ড পাশটি 30 ডিগ্রি সেলসিয়াসে থাকে আপনি ম্যাচ লোডে ম্যাচ লোড ভোল্টেজটি একটি ভোল্টেজ পাবেন 06 ভোল্ট এবং কারেন্ট হবে এম্পস হবে 011 এমপিএস একটি 110 মিলিঅ্যাম্পিয়ারস এবং ম্যাচের লোডটি আমার এখানে লেখা উচিত কারণ ম্যাচ লোডটি কেবল সামঞ্জস্যপূর্ণ ম্যাচের লোড 52 ওহম সুতরাং আপনি তাপমাত্রার পার্থক্য হিসাবে দেখতে পারেন তাপমাত্রার মধ্যে পার্থক্য এখানে এটি 10 এবং এখানে এটি 30 সুতরাং আপনি যে টিইজি সম্পর্কে জানতে আগ্রহী হতে পারেন আমরা এই টিইজিটির বিশেষ স্পেসিফিকেশনটি টিইসি নামক একটি সংস্থার আমি এটি টিইসি থেকে কিনেছিলাম এবং এই নির্দিষ্ট টিইজি প্রকৃতপক্ষে দেহ এবং সংবেদক শক্তি থার্মো বৈদ্যুতিক সংগ্রহের অ্যাপ্লিকেশনগুলির জন্য TEG2 126LDT সুতরাং আইওটি কোর্সের জন্য এই নকশায় আপনার একটি পরিধেয় অধিকার ডিজাইনের ধারণা থাকতে পারে এবং আপনি ভাবতে পারেন যে আমি যদি একটি পরিধানযোগ্য ডিজাইন করি তবে আমি একটি ব্যাটারি রেখে দেব অবশ্যই আপনাকে একটি বিকল্প রাখতে হবে এটি হল এটি একটি ব্যাটারি রাখবে কারণ এটি যদি একটি সমালোচনামূলক পরামিতি পরিমাপ করে আপনি তাপমাত্রার পার্থক্যের জন্য শিকার হতে পারবেন না যখন আপনি সেই পরামিতিটি মাপছেন যখন আপনি কোনও ব্যাটারি রাখবেন এই টিইজি একটানা ব্যাটারি চার্জ করার জন্য ব্যবহার করা যেতে পারে যখনই তাপমাত্রার পার্থক্য পাওয়া যায় সেখানে তাপমাত্রার পার্থক্য থাকতে পারে এবং তারপরে আপনার ব্যাটারি চার্জ করে রাখতে সক্ষম হওয়া উচিত সুতরাং এটি সত্যিই একটি দুর্দান্ত সমাধান যা আপনি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারেন আপনি শেষে তৈরির চেষ্টা করছেন আপনি জানেন যে আমরা এই পর্যায়ে এমন ইনপুটগুলির সাথে আলোচনা করছি আপনি এটি জানেন সুতরাং আমাদের কাছে নেওয়াটা হল একটি 40 ক্রস 40 মিমি ক্রস 545 মিমি আসলে আপনি দেখতে পাচ্ছেন এটি আধ সেন্টিমিটার পুরু থেকে কিছুটা কম এবং এটির একটি 40 ক্রস 40 4 সেন্টিমিটার ক্রস 4 সেন্টিমিটারের দৈর্ঘ্যের প্রায় 5 5 প্রায় অর্ধ সেন্টিমিটার 545 মিমি বেধে যায় এবং এটি প্রকৃতপক্ষে একটি ভাল টিইজি এবং আপনি দেখতে পাচ্ছেন যে পরিবেষ্টনটি বজায় রাখা পরিবেশনকারী থেকে সরাসরি আপনার কাছ থেকে জানা থেকে আপনি এটি যথাযথভাবে ভাল আউটপুট ভোল্টেজ দিচ্ছেন বলে মনে হচ্ছে আপনি যদি কোনও এসি ঘরে থাকেন তবে অবশ্যই আরামদায়ক স্তরের উপর নির্ভর করে তাপমাত্রাটি 36 এবং পরিবেষ্টনের প্রায় 20 বা 22 এর কাছাকাছি থাকবে সুতরাং আপনার একটি পরিষ্কার নিরাপদ 10 ডিগ্রি পার্থক্য পাওয়া উচিত এটি প্রায় 10 10 হবে এবং এটির সাথে আপনি যুক্তিসঙ্গত পরিমাণ শক্তি পেতে সক্ষম হবেন আমরা এই স্পেসিফিকেশন থেকে যা দেখেছি তা থেকে তো এটি টিইজি র গল্প এবং তাই আমরা কীভাবে এই টিইজি একটি বিদ্যুত্ কন্ডিশনিং সম্পর্কে যাব এবং এই টিইজির পিছনে গল্পটি কী তা আপনার সম্পর্কে শ্রদ্ধার সাথে জানেন যে লোকে আউটপুট এবং এই বিশেষ বিদ্যুতের অবস্থা এবং পাওয়ার ইলেক্ট্রনিক্সের ক্ষেত্রে লোকেরা কী ধরণের সংখ্যা নিয়ে কথা বলে যুক্ত আসুন আমরা সেই চিত্রটি আবার ঘুরে দেখি এবং তারপরে আমাদের সমস্ত কিছু আবার জায়গায় রেখে দেওয়া যাক তো তার জন্য আমি কী করব আমি এই ছবিতে ফিরে যেতে হবে আপনি দেখতে পাবেন আগ্রহের টিইজি নিয়ে আলোচনা করা হয়েছে বলে আমরা এই আইটিসি 3109 দিয়ে শুরু করেছি আমরা যেটি কিনেছি এবং আমরা এই পাওয়ার ইলেকট্রনিক অংশটি চেষ্টা করেছিলাম তা হল এটি আইটিসি 3109 এটি 1 থেকে 100 ট্রান্সফর্মার আমরা এটি মুহুর্তে আলোচনা করব এবং আমরা উত্স প্রতিরোধের সম্পর্কেও উল্লেখ করেছি যা যতটা সম্ভব কম হওয়া উচিত এবং তারপরে আমরা কোনও মাইক্রোকন্ট্রোলার আপনাকে এবং সেগুলি পড়ার বিষয়ে কথা বলি এবং অবশ্যই গুরুত্বপূর্ণটি কী আপনি দেখুন এখন আমরা একটি বডি সেন্সর পেয়েছি ঠিক বডি হিট কাটার সেন্সর যা আমি এখানে লিখেছি এখানে আমি এই সত্যটি সম্পর্কে লিখেছিলাম যে এটির বডি সেন্সরটির জন্য একটি অ্যাপ্লিকেশন রয়েছে সুতরাং এটি যদি কোনও দেহ একটি বডি এবং সেন্সর শক্তি অ্যাপ্লিকেশন হয় এটি মূলত আমরা যা করছিলাম তা হল এটি খুব ভাল যা আপনি শক্তি সংগ্রহকারীকে ঠিকঠাক জানেন সঠিক পাওয়ার ইলেক্ট্রনিক্স আপনার চয়ন করা উচিত কারণ এই সংস্থা টিইসি কোনও সুনির্দিষ্ট সংস্থাকে ইঙ্গিত দেয়নি যে আমাদের যে কোনও বিক্রেতার নির্দিষ্ট বিশেষ বিক্রেতার চিপ শক্তি কাটার চিপ বেছে নিতে হবে তা সংগ্রহের জন্য ব্যবহার করা উচিত সুতরাং আমরা এটি প্রক্রিয়াটিতে তদন্ত করছিলাম যে আমরা আবিষ্কার করেছি যে এটি ITC3109 একটি উপযুক্ত বলে মনে হচ্ছে সুতরাং এটি নীচে রাখা যাক আমাদের একটি আইটিসি 3109 রয়েছে এটি আইটিসি 3109 ডিসি ডিসি অবশ্যই আমরা এখন পর্যন্ত যা আলোচনা করেছি তার চারপাশের সবকিছু ইতিমধ্যে ছিল যে আমরা বুস্ট কনভার্টারের বিষয়ে কথা বলছি এবং চমত্কারভাবে এই উত্সাহিত রূপান্তর আপনাকে প্রায়শই আসল Vout বাদ দিয়ে একটি এলডিও আউটপুট দেয় এবং তারা আপনাকে Vstore রাইট বলে কিছু দেয় এবং Vstore অ্যাপ্লিকেশনগুলির জন্য বোঝানো হয়েছে যেখানে Vstore কিছু পরিমাণ শক্তি সঞ্চয় করা বনাম Vout ফেলা হয় সময় এবং ইনপুট কাটার সময় এটি থাকে না কোনও কারণে যদি ফসল কাটার অনুপস্থিত থাকে তবে Vstore থেকে খুব অল্প সময়ের জন্য শক্তি Voutযায় আগ্রহের এই বিশেষ টিইজি সম্পর্কে এখানে আমরা আমরা যে বিষয়ে কথা বলছি আমি আপনাকে উল্লেখ করেছি যে এটি 40 মিমি এবং এটিও 40 মিমি আমি আপনাকে এই জিনিসটিতে ঘনত্ব প্রদর্শন করতে পারি না তবে কল্পনা করুন যে এটি যথেষ্ট পুরু যা 545 মিমি এবং এটি যেটির সাথে আমরা উল্লেখ করেছি তার সাথে সংযুক্ত হতে হবে 1 হল 100 টি ধাপে ট্রান্সফরমার এখানে কিছু নকশা বিবেচনা আছে এবং আমরা যে আলোচনা হিসাবে এটি পাশাপাশি যেতে হবে যখন 1 বেছে নেওয়া হয় 100 হয় উদাহরণস্বরূপ কখন 1 থেকে 20 বেছে নেওয়া হয় এবং যখন 1 বেছে নেওয়ার জন্য একটি বেছে নেওয়া হয় 50 উদাহরণস্বরূপ এটি বেশ সুস্পষ্ট সঠিক সুতরাং আপনি যদি চান যে আপনার ইনপুটটি সাধারণত 30 মিলিভোল্টের ক্রম হয় তার মানে কেবলমাত্র বডি সেন্সর থেকে আসা তারপরে আপনাকে 1 টি 100 টি বেছে নিতে হবে যদি আপনার ইনপুট এর চেয়ে বেশি হয় তবে আসুন আমরা এটি 50 মিলিভোল্ট এবং আরও কিছু বলি 50 বা 60 মিলিভোল্টগুলি তখন আপনার এই ধরণের এক প্রয়োজন হবে না 200 ধাপ উপরে সুতরাং আপনি বেছে নিতে পারেন 1 টি 20 এর জন্য এখন কখন ইনপুট ভোল্টেজগুলি উপরে উঠবে তা আপনার অ্যাপ্লিকেশনটির উপর নির্ভর করে আমি উল্লিখিত গিজার অ্যাপ্লিকেশনটি আপনাকে তাপমাত্রা ডিফারেনশনের একটি ভাল পরিমাণ দিচ্ছে এক্ষেত্রে আপনার অসুস্থতার জন্য সম্ভবত 1 টির দরকার নেই 100 থেকে আপনি পালাতে সক্ষম হবেন এমনকি কখনও কখনও আপনি কোনও ট্রান্সফর্মার ছাড়াই পালাতে সক্ষম হতে পারেন এটি সরাসরি আইটিসি 3105 এ ইন্টারফেস করুন যা আমাদের পক্ষে ভাল কিছু পরিস্থিতিতে ভোল্ট যদি সুতরাং আপনাকে প্রকৃতপক্ষে অনুসন্ধান করতে হবে তাপমাত্রার পার্থক্যের দিক থেকে আপনার কাটার সুযোগ কী অনুসন্ধান করুন যে তারপরে এই নির্দিষ্ট ট্রান্সফর্মারটি চয়ন করুন যা আমি এটি পাওয়ার চেষ্টা করছি তার চাবিকাঠি এখন এই টিইজি সমস্যাটি কি এই বিশেষ টিইজি আপনার অবশ্যই আমাকে অবশ্যই এটি খাড়া করে রাখতে হবে আমি এটি রাজধানীগুলিতে নামিয়ে দেব তাপ ডুবে যাবে আপনাকে অবশ্যই তাপ ডুবতে হবে অন্য কোনও উপায় নেই ঠাণ্ডা দিকটি বোঝাতে সক্ষম হওয়া উচিত যার অর্থ তাপটি আঁকুন যা উত্তপ্ত দিক থেকে উদ্ভূত হচ্ছে তাপটি অন্যথায় তাপমাত্রার পার্থক্যগুলি হ্রাস পাবে এবং তারপরে কিছুই আসবে না এমন তাপ এড়াতে সক্ষম হওয়া উচিত ও আপনাকে দেখতে হবে কীভাবে এটির জন্য একটি ভাল তাপ কম ক্ষমতা ডিজাইন করা যায় ঠিক আছে এই সিস্টেমের জন্য সুতরাং তথ্য শিট কিছু ধরণের হবে একটি তথ্য শীট থাকবে যা আপনাকে জানাবে তাই আপনাকে অবশ্যই আপনার ডেটা শিটটিতে ফিরে যেতে হবে এবং সাবধানতার সাথে দেখতে হবে সেই তথ্যগুলি কী তা কী যা ডেটা শিটের বক্ররেখাগুলি আসলে আপনাকে বলছে বর্তমানের বিভিন্ন ক্ষমতা সম্পর্কে ইনপুট ভোল্টেজ এবং বিভিন্ন অনুপাত সুতরাং এই ট্রান্সফর্মারটি আবার সমস্যা সুতরাং আপনি অবশ্যই এটি দেখতে হবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সুতরাং আপনাকে অবশ্যই তাপমাত্রার পার্থক্যটি দেখতে হবে সুতরাং আমি ডি ক্যাপিটাল টি 1 বলব তারপরে ইনপুট আউটপুট সবকিছু ইনপুট ভোল্টেজ ইনপুট বিভিন্ন ইনপুট ভোল্টেজের ডানদিকে আউটপুট বর্তমান সক্ষমতা দেখায় সুতরাং ইনপুট ভোল্টেজ আউটপুট বর্তমানের সবগুলি অবশ্যই আপনার কাছে ডেটা শীট থেকে আসা উচিত সুতরাং যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সাধারণভাবে আপনি বলতে পারেন যে আপনি প্রস্তুতকারক দাবি করছেন এমন ওয়াট থেকে 15 মিলি পাবেন আউটপুটটিতে আপনি প্রায় 15 মিলিওয়াট পাবেন পাওয়ার আউটপুটের ক্ষেত্রে আপনি প্রায় 15 মিলি ওয়াট আউটপুট সর্বাধিক পাবেন এবং সর্বনিম্ন আপনি পাবেন এটি সর্বাধিক এবং তারপরে এটিও আমরা প্রায় ন্যূনতম প্রায় 50 মাইক্রো ওয়াট হয়ে যাব এটি সর্বনিম্ন শক্তি হবে সুতরাং এটি অন্য গুরুত্বপূর্ণ জিনিস এখন প্রশ্ন হচ্ছে আপনি অবিচ্ছিন্ন শক্তি পাবেন কিনা প্রশ্ন একটানা শক্তি ও চালিয়ে যায় হে ইউ অবিচ্ছিন্ন শক্তি ঠিক আছে আমি মনে করি না আপনি অবিচ্ছিন্ন শক্তি পাবেন আপনি যদি দীর্ঘ সময়ের জন্য তাপমাত্রার পার্থক্য রাখতে সক্ষম হন তবে একটি টেকসই পদ্ধতিতে কেন আপনি অবশ্যই পাবেন না তবে বাস্তবে এটি কিছুটা কঠিন হবে এখন আপনাকে বেশ কয়েকটি বিষয়ে যুদ্ধ করতে হবে আপনি কেন এই টিইজি প্রথম স্থানে বেছে নিয়েছিলেন আমি আপনাকে উল্লেখ করেছি যে ডেটা শিটটি এই বিষয়টি নিয়ে কথা বলেছিল যে এটি শরীরের তাপ সংগ্রহের জন্য এবং বডি সেন্সর এবং সমস্ত কিছুর জন্য তবে আমি অন্য কোনও বিক্রেতাকেও সঠিকভাবে বেছে নিতে পারতাম এবং এটি থেকে তাই তারা অন্য বিক্রেতাদের কাছ থেকে একই রকম পণ্য হতে পারে ঠিক আছে প্রশ্নটি আসলে এই অধিকার মত এটি মূলত প্রদত্ত প্রয়োগের জন্য গড় পাওয়ারের উপর নির্ভর করবে সুতরাং প্রশ্নটি সত্যিই ডিটি নিয়ে সুতরাং ডিটি সম্পর্কে প্রশ্নটি হল মূল কী এবং অ্যাপ্লিকেশন গড় শক্তি তাই ডিটি এবং গড় শক্তি এই 2 টি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার চিন্তা করতে হবে আবার নির্মাতা অনেক সুন্দর নম্বর দেয় আমি টিইজি র সাথে কাজ করার বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে কিছু অনুমান করার পরিবর্তে নির্মাতারা যা বলছেন তার সাথে আমি লেগে যেতে চাই কারণ আমি বেশ কয়েকটি টিইজি দেখেছি এবং আমার মনে হয় আপনার কেবলমাত্র ডাটা শিটগুলি দেখে ডেটা শিটের চারপাশে এটি যত্ন সহকারে অধ্যয়ন করে আপনার নকশাটি পরিকল্পনা করতে সক্ষম হওয়া উচিত নির্মাতারা আসলে যা দাবি করছেন তা হল তিনি যে প্রস্তুতকারকের দিক থেকে কথা বলছেন তা আসলে বলছে আপনি যদি একটি আউটপুট পাওয়ার পান তবে একটি টিপিকাল টিইজির আউটপুট শক্তি প্রায় ডিগ্রি কেলভিনের জন্য 90 মাইক্রোওয়াট হয় টিইজি অঞ্চলের প্রতি এক বর্গ সেন্টিমিটার এটি এর সহজ অর্থ হল এর অর্থ হল আপনি উত্তাপের তাপ ডুবিয়ে রাখছেন এটি যে কোনও অ্যাকাউন্টে নেওয়ার সময় আমি তা নই কিন্তু ব্যবহারযোগ্য কি দেখা যাচ্ছে যে এটিই আপনি টিইজি আউটপুট পাওয়ার পাবেন যা আপনি পাবেন তবে আপনি যদি এই সমস্ত আইটিসি 3109 কন্ডিশনারটি করেন তবে 1 টি 100 থেকে শেষ পর্যন্ত যা গুরুত্বপূর্ণ তা এই Vout ঠিক এটি কী যে আপনি এটি Vout এবং আইটি বর্তমান এবং ভোল্টেজ খুঁজে পাবেন যদি আপনি দেখেন যে তারা নির্মাতাকে দাবী করে যে তিনি কিছু সুন্দর পর্যবেক্ষণ করেছেন তিনি বলেছেন আপনি এটি পাবেন না সুতরাং আমি এই বন্ধ করব টিপিক্যাল টিইজি র প্রতিটি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রের জন্য প্রতি ডিগ্রি কেলভিনে প্রতি মাইক্রোওয়াট যা পাবেন তা যদি ইনপুট হয় তবে এটি ইনপুট আপনি কি পাবেন সুতরাং যদি আপনি 40 মিমি ক্রস 40 মিমি নেন তবে এটি আপনার অঞ্চল এর ডিটি দিয়ে আসুন 10 ডিগ্রি 10 ডিগ্রি কেলভিনকে বলি 10 ডিগ্রি কেলভিনের সাথে 10 ডিগ্রি আমরা আপনাকে প্রায় 4 মিলিওয়াট দেব আপনাকে প্রায় 4 মিলিওয়াট দেবো সুতরাং আমাদের কাছে থাকা সমস্ত লো পাওয়ার ইলেকট্রনিক্সের সাথে আমার মতে এটি যথেষ্ট ভাল শক্তি সুতরাং এটি যুক্তিসঙ্গত অধিকার আমি বলব যে 4 মিলি ওয়াট পাওয়ারটি খুব কার্যকর পদ্ধতিতে কিছু ভাল পাওয়ার ম্যানেজমেন্ট অ্যালগরিদম দিয়ে এটি কার্যকর নম্বর হিসাবে আপনি ব্যবহার করতে সক্ষম হবেন আমি বলব এটি কাজ করার জন্য খুব ভাল নম্বর সুতরাং প্রস্তুতকারকের ডেটা শিটগুলি সাবধানতার সাথে দেখুন এবং ডিজাইনটি নিয়ে এগিয়ে যান সুতরাং এখানে বক্তব্যটি হল আমরা উত্স প্রতিরোধের উত্স প্রতিরোধের 25 ওহম হিসাবে ধরে নিয়েছি এটি মূল বিষয় ধরে নেওয়া উত্স প্রতিরোধের 3 পয়েন্ট থেকে দুঃখিত 2 5 ওহম হবে সুতরাং যা অন্য গুরুত্বপূর্ণ বিবেচনা আপনি শক্তি প্রয়োগের অ্যাপ্লিকেশনগুলি টিইজিগুলি ব্যবহার করে শক্তি সংগ্রহের অ্যাপ্লিকেশনগুলি স্পষ্টতই একটি টিইজি চয়ন করুন এটি খুব তুচ্ছ উত্তর সর্বাধিক আউটপুট ভোল্টেজ এবং সর্বাধিক আউটপুট বর্তমান আপনি গিয়ে সেই টিইজি কিনতে চাইবেন যা আপনাকে সর্বোচ্চ পাওয়ার সর্বাধিক পাওয়ার আউটপুট অধিকার দেয় সুতরাং এর অর্থও স্পষ্টতই সর্বনিম্ন উত্স প্রতিরোধের সাথে এটি সর্বদা সুন্দর জিনিস দয়া করে সর্বাধিক আউটপুট ভোল্টেজ সর্বাধিক আউটপুট বর্তমান এবং সর্বনিম্ন উত্স প্রতিরোধের নোট করুন ক্ষুদ্রতম এটি খুব ভাল জিনিসটি সিস্টেমের পক্ষে ভাল পরিমাণ পাওয়ার আউটপুট দেওয়ার পক্ষে ভাল তারা আরও উল্লেখ করে যে বৃহত টিইজি বৃহত আকারের টিইজিগুলি আমরা প্রায় 40 মিমি ক্রস 40 মিমি সম্পর্কে আলোচনা করছি এটি দুর্দান্ত আকারের টিগি 4 সেন্টিমিটার ক্রস 4 সেন্টিমিটারের সাথে আমাদের কম তাপ প্রতিরোধ ক্ষমতাও থাকবে আমাদেরও কম তাপ থাকবে প্রতিরোধের সত্যই একটি ব্যথা এটা একটা সমস্যা সুতরাং আপনি তাপ ডুবে যাচ্ছেন খুব ভাল হওয়া উচিত কারণ খুব শীঘ্রই গরম দিক এবং ঠান্ডা দিকটি আমরা এই সামান্য তাপ প্রতিরোধের সমস্যার কারণে ভারসাম্যহীনতায় আসব সুতরাং আপনাকে তাপমাত্রা কম করত হবে তাই আমি বললাম গিজার উদাহরণটি এই মুহুর্তে কিছুটা নড়বড়ে দেখাচ্ছে তবে অটোমোবাইল হতে পারে ভাল আপনার কাছে রেডিয়েটিং রেডিয়েটর কিছু কুল্যান্ট এবং কিছু সংক্রমণ বা গাড়ি চলতে থাকলেও ইঞ্জিনের পৃষ্ঠটি গরম হতে পারে আপনি যেখানেই টিইজি রেখে গেছেন তবে ঘূর্ণন বাতাসের কারণে শীতল দিকটি অবিরত থাকতে পারে কিছু যুক্তিযুক্ত বিষয় এবং এটি অবশ্যই অটোমোবাইলের ইঞ্জিন বগি অংশে যে কোনও অটোমোবাইলকে আপনি জানেন সে ক্ষেত্রে এটি সম্ভবত সম্ভব যে আপনি সম্ভবত এই সিস্টেমটি থেকে উল্লেখযোগ্য পরিমাণে উচ্চ বিদ্যুত সংগ্রহ করতে সক্ষম হবেন এছাড়াও এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রার অ্যাপ্লিকেশনগুলির এই ধরণের জন্য টিজিগুলি হল গরম দিকটি উচ্চতর তাপমাত্রায় যেতে পারে সুতরাং আবারও আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটির উপর ভিত্তি করে চয়ন করতে হবে আপনাকে এই টিইজি কোন ধরণের তাপমাত্রা দাঁড়াতে পারে তা চয়ন করতে হতে পারে এছাড়াও লক্ষ করুন যে আপনার গরম এবং ঠান্ডা দিকটি বিপরীত করা উচিত নয় শীতল দিকটি উচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে না সুতরাং যদি আপনি ইঞ্জিনের পাশের ঠান্ডা দিকটি স্পর্শ করেন যা প্রচুর উত্তাপ বয়ে চলেছে তবে আপনি সম্ভবত টিইজি আসলে খারাপ হতে পারেন এবং আপনি এটি ব্যবহার নাও করতে পারেন সুতরাং কোনও নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটিতে এটি ব্যবহার করা আপনার জানা শুরু করার আগে এই সাধারণ সতর্কতাগুলির যত্ন নিন গল্পটি শেষ করি সুতরাং এই নিম্ন তাপ প্রতিরোধের একটি সমস্যা আছে এবং তাই যার অর্থ আপনাকে উত্তাপের পরিমাণে ভাল পরিমাণে ডুবতে হবে দুঃখিত হিট সিঙ্ক সিঙ্ক অবশ্যই এটির জন্য একটি জরুরি প্রয়োজন হয়ে উঠবে তবে আপনি যদি বৃহত টিইজি ব্যবহার করছেন যার অর্থ ক্ষেত্রটি আপনার পক্ষে কোনও বাধা নয় হিটার সিঙ্ক লাগানোও কোনও সমস্যা নয় আপনার যদি পর্যাপ্ত পরিমাণে বৃহত অঞ্চল থাকে তবে আমি বডিভিত্তিক সিস্টেমগুলির জন্য বড় টিইজিগুলিকে সুপারিশ করব না তবে এই মুহুর্তে তারা মনে হচ্ছে কেবল একমাত্র এটিই আপনাকে যথেষ্ট ভাল শক্তি দিতে পারে সুতরাং আপনি এমনকি ছোট ছোট ন্যানো পেল্ট বা মাইক্রো পেল্টগুলি মাইক্রো পেল্টগুলিও পরীক্ষা করতে চাইতে পারেন আসলে মাইক্রো পেল্ট নামে একটি সংস্থা রয়েছে কেবল গুগল এটি আপনি মাইক্রো পেল্ট নামে একটি সংস্থা পাবেন এখানে এই সিস্টেমগুলির উত্স প্রতিরোধের মোটামুটিভাবে আমি মনে করি আমাকে 200 মিমি থেকে 200 ওহম বা 2 থেকে 300 ওহমের মতো কিছু থেকে আসে দেখুন এই সমস্ত কি খুব আকর্ষণীয় ডান দিকে নিয়ে যাচ্ছে আপনি যদি শুরু করতে উচ্চ উত্স প্রতিরোধের থাকে তবে আপনি টিইজি থেকে যে আউটপুট ভোল্টেজ পাবেন তা উচ্চতর হবে যা পরিষ্কার আপনি যদি নিম্ন তাপ গ্রহণ করেন তবে 2 ওহম 25 ওহুম 5 ওহমের মতো এই নিম্ন উত্সের প্রতিরোধের টিইজিগুলি এবং সমস্ত কিছু আউটপুট ভোল্টেজ কয়েক 100 মিলিভোল্ট 10 এবং 100 মিলিভোল্টের ক্রম হবে আমি বলব 10 এর 100 এর দশক মিলিভোল্ট সুতরাং তটা চিন্তা করার দরকার নেই আপনি যদি প্রথম কোনও তথ্য শীটটিতে সন্ধান করতে পারেন তবে আউটপুট ভোল্টেজ কী তা আমাদের বলে 30 মিলিভোল্ট 50 মিলিভোল্ট আমি আপনাকে 50 মিলিভোল্ট দিতে পারি পাওয়ার ইলেক্ট্রনিক্স এবং সমস্ত কিছু ব্যবহার করে আপনাকে 33 দেওয়ার জন্য 50 মিলিভোল্টের একটি সার্কিট অথবা আপনি যদি বলেন আমি আপনাকে 200 মিলিভোল্ট বা 100 মিলিভোল্ট এবং আরও কিছু দেব সরাসরি অবিলম্বে অনুমান করার প্রথম জিনিসটি হল উত্স প্রতিরোধের কয়েকটি 100 ওহমের 200 থেকে 300 ওহমের ক্রম হতে হবে এটা খুব পরিষ্কার প্রথমত আমি মোটামুটি প্রথম কাটা বোঝার কথা বলব আমি কেন এই চাপ দিচ্ছি আমি কেন এই চাপ দিচ্ছি আমি এটির উপর চাপ দিচ্ছি কারণ আপনার পাওয়ার ইলেকট্রনিক চিপের পছন্দটি এখানে খুব সমালোচিত হয়ে ওঠে আপনি থার্মোইলেক্ট্রিক অ্যাপ্লিকেশনটির জন্য ভুল শক্তি বৈদ্যুতিন বিক্রেতার চিপটি নিয়েছেন এবং এটির সাথে সংযুক্ত হন যা আপনার কিছুই পাওয়া যায় না অন্য কথায় এই উত্স প্রতিরোধের চিপ ইনপুট প্রতিরোধের সাথে মেলে উচিত উদাহরণস্বরূপ আপনি যদি এই টিইজি নেন যা আমরা টিইসি টিইসি নামক এই সংস্থা থেকে আলোচনা করছি এবং এটি একই বিক্রেতার সাথে কিছু অন্য চিপের সাথে সংযুক্ত করুন যা শক্তি আহরণের চিপও একটি ভুল সিদ্ধান্ত বিক্রেতা নিজে যা বলবে আমি তা দেব তিনি বলেন আপনি যদি আমার টিইজি আমার চিপটি আমার চিপ 3109 আইটিসি 3109 বা 3108 নেন তবে আমি উত্স প্রতিরোধের ইনপুট বা উত্স প্রতিরোধের ধরণের যে টিইজি সংযুক্ত হতে চলেছে বা 25 ওহুম থেকে 5 ওহমের ক্রম ধরেছি কারণ তিনি লোডের প্রতিরোধের চারপাশে রয়েছেন এবং লোড প্রতিরোধের লোড প্রতিরোধের এবং উত্স প্রতিরোধের না হওয়া পর্যন্ত এগুলি মিলছে না যদি সেগুলি না মেলে আপনার গুরুতর হয় তবে আপনি জানেন যে সিস্টেমটি থেকে কোনও কার্যকর শক্তি উত্তোলনের গুরুতর সমস্যা আপনার রয়েছে এই চিত্রটি মাথায় রাখুন যে কারণে আপনার নকশাটি আপনার পছন্দ অনুসারে উপাদানটিকে খুব সমালোচনা করে সুতরাং মাইক্রো পেলট হল আমি আপনাকে উল্লেখ করেছি যার উত্স প্রতিরোধের যা 200 থেকে 300 ওহমের ক্রম হিসাবে রয়েছে এই আইটিসি 3109 বা 3108 বেছে না নিন অন্য কোনও একটি বেছে নিন তিনি মাইক্রো পেলেট ওয়েবসাইটে সুপারিশ করেন যা এই বিক্রেতার কাছ থেকে এই বিক্রেতা TI থেকে চিপ যা BQ 25504 অথবা তিনি এলটিসি র পরামর্শও দিয়েছিলেন আপনি এমপিপিসিআইয়ের সাথেও LTC 3105 ব্যবহার করতে পারেন আমরা ইতিমধ্যে এটি নিয়ে আলোচনা করেছি সুতরাং এমপিপিসিআই দিয়ে আপনি LTC3105 ব্যবহার করতে পারেন বা আপনি এটি BQ25504 এ ইন্টারফেস করতে পারেন মনে রাখবেন আপনি যা কিছু করেন না কেন আপনার হাতে একটি সুন্দর সরঞ্জাম রয়েছে এবং সেই সরঞ্জামটি ব্যবহার করতে ভুলবেন না এবং সরঞ্জামটি কী সিমুলেশন সরঞ্জামটি সঠিক প্রতিটি বিক্রেতার কাছে একটি সিমুলেশন সরঞ্জাম থাকবে আপনার এটি সন্ধান করতে হবে আপনি যদি বিক্রেতার কাছ থেকে কোনও উপাদান চয়ন করেন তবে একজন বিক্রেতার কাছ থেকে কোনও সরঞ্জামের সন্ধান করুন এটি সেখানে থাকবে আসলে BQ র এই বিকিউ চিপের জন্য একটি সিমুলেশন সরঞ্জাম রয়েছে একবার যে একবার আপনাকে এই বিক্রেতার লিনিয়ার প্রযুক্তিগুলি আপনাকে দেখানোর চেষ্টা করতে কিছুটা সময় ব্যয় করেছিল তার সরঞ্জামটি সাধারণত LTC মশলা রয়েছে আপনি অন্য কোনও সংস্থায় যান তাদের একটি সরঞ্জাম থাকবে তাদের কাছে একটি অনলাইন সরঞ্জাম সিমুলেশন সরঞ্জাম রয়েছে যা আপনি মানগুলিতে ফিড করেন এবং তারপরে আপনি এমন কিছুকে জানতে পারবেন যে আপনার সার্কিটটি গ্রহণের জন্য সিস্টেম ডিজাইনের সাথে সম্পর্কিত অংশ সংখ্যা এবং এর উপাদানগুলির প্রয়োজন হবে সুতরাং আইওটি সিস্টেমটি নির্মাণে প্রচুর সিস্টেম ডিজাইন চ্যালেঞ্জগুলি খুব আরামদায়ক হয়ে উঠতে শুরু করেছে আপনি যদি জানেন কোথায় জিনিসগুলি কীভাবে পাওয়া যায় এবং কীভাবে কীভাবে করা যায় এটাই আমি বলার চেষ্টা করছি উদাহরণস্বরূপ আপনি যদি বলেন যে এটি আমার ইনপুট ভোল্টেজ এবং এটিই আমি পরিবেশ এবং আমি যে পার্থক্যটি বজায় রাখতে সক্ষম তা থেকে সংগ্রহ করতে পারি এই মানগুলিতে ফিড দিন এটি আসলে আপনাকে জানাবে যে কী ধরণের উপাদানগুলির প্রয়োজন হবে আপনার কি 1 টি 100 করতে হবে আপনি একটি 1 50 থেকে 50 করা উচিত আপনি ট্রান্সফরমার আপ 20 টি ধাপে 1 রাখা উচিত অন্যান্য উপাদানগুলি কী কী উদাহরণস্বরূপ শিল্পকারকের মানটি কী হওয়া উচিত আউটপুট সূচক মান কারণ এটি ভুলে যাবেন না এটি একটি বুক কন এটি হল একটি বুস্ট রূপান্তরকারী সুতরাং হয় উত্সাহ আউটপুট উত্সাহ বা আলিঙ্গন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং এটি অবশ্যই থাকবে সুতরাং আমাকে ITC3109 এর সিমুলেশন সরঞ্জামটির দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে দিন আমরা আলোচনা করতে পারি যে আমি আপনাকে সিমুলেশনটি দেখাতে পারি এবং তারপরে দয়া করে ডাউনলোড করে নিজে চেষ্টা করে দেখুন আপনার কাছে যদি টিইজি না থাকে তবে এটি সঠিক নয় আপনার একটি পিসি বা একটি ল্যাপটপ রয়েছে আপনার কাছে কোনও ইন্টারনেট সংযোগ রয়েছে যেগুলি উপলভ্য সরঞ্জামগুলি ডাউনলোড করুন কোনও নির্দিষ্ট বিক্রেতার কাছে বিক্রি করবেন না সমস্ত বিক্রেতারা পরীক্ষা করেন না বিভিন্ন বিক্রেত্রে এবং তারপরে চেষ্টা করুন এবং মিক্স করুন পরিবর্তনটি বিক্রেতার দ্বারা প্রদত্ত মডেলগুলির উপর ভিত্তি করে বা বিক্রেতার কী সরবরাহ করে তার নিকটতম সিমুলেশন প্যারামিটারগুলিতে পরিবর্তন আনুন আপনি একবার সন্তুষ্ট হয়ে গেলে আপনার সিমুলেশনটি চালান এবং তারপরে আপনার সার্কিটটি ডিজাইনের জন্য এই কিটগুলি বা উপাদানগুলির দ্বারা বিনিয়োগ করতে যান সুতরাং সেই অংশটি এমন কিছু যা আপনাকে এখনই সন্ধান করতে হবে সুতরাং আমি এই মনোমুখে এই সুন্দর সিমুলেশনটির দিকে মনোনিবেশ করি যা আমি small spice জন্য করেছি সুতরাং এটি LTEspice LTE309 আপনি দেখতে পাচ্ছেন যে এই শীর্ষ পাশটি যেখানেই আমি আমার কার্সারটিকে ইঙ্গিত করেছি এই শীর্ষ পাশটি হল ট্রান্সফরমার যা ব্যবহার করা হয়েছে আমি এই সার্কিটটিতে কোনও পরিবর্তন করি নি যা আমি ওয়েবেও পেয়েছি সুতরাং আসুন আমরা বেশি সময় নষ্ট না করি আমি আপনাকে প্রত্যাশা করব যে আমি আশা করি যে এখানে যা কিছু পাওয়া যায় তা আপনি সংশোধন করতে সক্ষম হবেন এবং তারপরে আরম্ভ করুন এবং আসলে নিজেই এটিকে করার চেষ্টা করুন সুতরাং আপনি এখন 0 ভোল্ট থেকে দেখুন আউটপুট আস্তে আস্তে উঠছে এবং এই সিমুলেশনটি কিছু সময়ের জন্য চলবে এবং আপনি প্রয়োজনীয়ভাবে যা কিছু চান তা আপনি পরামিতিগুলি পরিবর্তন করতে পারেন এটি কেবল এখানেই থামিয়ে দেব যাতে আমরা কিছুটা ব্যয় করতে পারি দুমুহুর্ত এখানে সুতরাং আপনি প্রয়োজনীয়ভাবে প্যারামিটারগুলি পরিবর্তন করতে পারেন আপনি আউটপুট ক্যাপাসিট্যান্স পরিবর্তন করতে পারেন ট্রান্সফর্মারটি পরিবর্তন করতে পারেন আপনি যে ধরণের উত্সটি দেখছেন তা পরিবর্তন করতে পারেন এবং তারপরে সার্কিটটিকে পুনরায় সিমুলেট করতে পারবেন এবং বাস্তবে কোনও প্রোটোটাইপ দেওয়ার আগে সুতরাং কী গুরুত্বপূর্ণ তা অবশেষে এটি ব্যবহার করার আগে এটি ভালভাবে চালানো সুতরাং এই সংক্ষিপ্তসারটি হল আপনি যখন এমবেডেড সিস্টেমের বিদ্যুৎ বিভাগের জন্য শক্তি সংগ্রহের কথা বলবেন বা যে আইওটি সিস্টেমটি আমরা পরিকল্পনা করি আমরা বাস্তবে পরিকল্পনা করব তখন তাপবিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত কিছুর একটি বড় সংক্ষিপ্তসারটি হল গঠন করা দুটি পয়েন্ট দুটি পয়েন্ট সংক্ষেপে আসে বা আপনি আরও জানার জন্য আরও জানতে চান আমাদের বলুন আপনি জানেন TEGs ব্যবহার সম্পর্কে আমাদের শিখনটি একত্রীকরণ একটি জিনিস সামনে আসে আমি ব্যাটারি চার্জ করার জন্য কি টিইজি ব্যবহার করতে পারি উত্তর হ্যাঁ তবে আপনার অবশ্যই যত্নবান হওয়া উচিত যে আপনি ব্যাগের পাওয়ার ম্যানেজমেন্ট বা ব্যাটারি চার্জিং আইসিতে টিইজি আউটপুটটি আসলেই পাস করবেন সুতরাং অন্য কথায় আপনার কাছে Vout আছে যা বুস্ট কনভার্টারের থেকে আসুন আসুন আইটিসি 3109 বা কন্ট্রোলার চিপকে বুস্ট করুন এবং এটির আসলে ব্যাটারি চার্জিং চিপটি দিয়ে যাওয়া উচিত এবং তারপরে এটি ব্যাটারির সাথে সংযুক্ত হওয়া উচিত এটি সমস্ত ওভার ভোল্টেজ এবং ভোল্টেজ সুরক্ষার অধীনে যত্ন নেবে এটি এটি নিশ্চিত করবে কারণ আপনি যদি লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করে থাকেন তবে আপনি অবশ্যই আমাদের অবশ্যই কোনও তাপমাত্রা সংবেদককে সংযোগ করতে হবে সুতরাং এটি তাপমাত্রা সংবেদকের সাথে সংযুক্ত হবে কারণ আপনি ব্যাটারিটি চার্জ করার সময় ব্যাটারিতে চার্জ করতে চান না খুব গরম রয়েছে এমন সম্ভাবনা রয়েছে যা সম্ভবত এটি বিস্ফোরিত হতে পারে সুতরাং লিথিয়াম একটি বিস্ফোরক সুতরাং চার্জটি নিরাপদ কিনা তা নিশ্চিত করতে আপনাকে যত্ন নিতে হবে এবং সম্ভাব্য সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে সুতরাং আপনার সরাসরি চার্জটি জানা উচিত নয় এটি অন্য গুরুত্বপূর্ণ জিনিস দ্বিতীয়টি ঘটে যা হল এই পদ্ধতির দক্ষতা কী সাধারণত আমি বলব এটি টিইজিগুলির মধ্যে যে কোনও জায়গায় রয়েছে যদি আপনি ব্যবহার করেন তবে দক্ষতা 20 থেকে 40 শতাংশের মধ্যে হতে পারে be সৌর থেকে ভিন্ন আপনি জানেন যে লোকেরা কাগজে দক্ষতার সাথে সৌর তাত্ত্বিক দক্ষতাও 26 শতাংশ বলে সমস্ত প্যানেল আপনাকে সেই ধরণের দক্ষতা দেয় না এবং সমস্ত রূপান্তর এবং সমস্ত ক্ষতির পরে সৌর সম্পর্কে আমি যে আলোচনা করেছিলাম এবং আবহাওয়ার পরিবর্তনের জন্য সমস্ত জলবায়ুর যত্ন নিয়েছি আমি মাত্র 10 শতাংশ নিয়েছি এবং আমি আপনাকে 10 শতাংশ সম্মানের সাথে এই সংখ্যাগুলি দিচ্ছি টিইজি বিশ্বের বেশিরভাগ লোকেরা দাবি করেন যে এটি 20 থেকে 40 শতাংশের ক্রমযুক্ত তবে সেখানে সমস্ত ক্ষতির অন্তর্ভুক্ত নেই সুতরাং সিস্টেমের আসল দক্ষতা নির্ধারণ করার আগে আমি আপনাকে এই কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে নিজের জন্য বিচার করতে দিই আসুন এখন অন্য ধরণের দিকে এগিয়ে যাই আসুন এখন একটি পরিষ্কার স্লেট করি সুতরাং আমি এটি ঘষা করব এবং আমি একটি পরিষ্কার স্লেট তৈরি করব আসুন আমাদের অন্য ধরণের শক্তি কাটারকারীর সম্পর্কে কথা বলুন ফসল কাটা এবং যথারীতি আসুন আমরা এই শক্তি কাটারের প্রদর্শন দিয়ে শুরু করি তারপরে আমরা দেখব এই কীভাবে এই বিশেষ শক্তি ফলনকারীকে আসলে কী ধরণের অ্যাপ্লিকেশন দেয় মাধুরী এখানে আমার সহকর্মী আমরা অন্যরকম কাটা কাটারের প্রকৃতপক্ষে প্রদর্শন করব এবং তিনি আসলে যা করতে যাচ্ছেন তা আপনি দেখতে পাবেন যে একটি সুন্দর ঘের রয়েছে এই ঘেরটি 3 ডি থেকে তৈরি এটি 3 ডি মুদ্রিত ঘের এবং এটি এখানে একটি 3 ডি মুদ্রিত ঘের এবং আপনি যত্ন সহকারে দেখতে পাবেন যে এখানে একজন নিমজ্জনকারী রয়েছেন প্রেসের মতো কিছু আছে যা সে অভিনয় করতে পারে এবং তিনি এক মুহুর্তের মধ্যে এটি টিপবেন এবং আপনি যেটি দেখতে পাচ্ছেন তা হল তিনি যদি এই নিমজ্জনকারীকে মূলত প্রক্রিয়া করেন তবে এটি ডানদিকে পরিবর্তন করার মতো আপনি এই প্রক্রিয়াটি ভিতরে দেখতে পাবেন হতাশাগ্রস্ত হয়ে উঠছে এবং একটি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ উত্পন্ন হচ্ছে সুতরাং তার সময় ভিত্তিকে সামঞ্জস্য করা যাক আপনি একটি দুর্দান্ত সিস্টেম ক্যাপচার করতে সক্ষম হবেন তিনি এখানে হাতে আসলে যা আছে তা বৈদ্যুতিন চৌম্বকীয় সুইচ ছাড়া কিছুই নয় মূলত লিনিয়ার মোশন হারভেস্টার আপনি এটি কল করতে পারেন সুতরাং এই নিমজ্জনকারী একটি রৈখিক গতি একটি কুণ্ডলী আছে এবং অবশ্যই ভিতরে একটি চৌম্বক আছে এবং প্রতিবার যখন সে টিপছে তখন এই কয়েলটি জুড়ে প্রচুর পরিমাণে ভোল্টেজ উপস্থিত হয় এবং এটি কেবলমাত্র সিস্টেমের জন্য শক্তির উত্স আপনি দেখতে পাচ্ছেন এটি অনেকগুলি অ্যাপ্লিকেশনটিতে ব্যবহার করা যেতে পারে যেখানে আপনি আবার এটি খুশি করতে পারেন হ্যাঁ সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে সিস্টেমগুলি প্রয়োজনীয়ভাবে আপনি টিপুন জানাতে সেগুলি পুশ বাটন স্যুইচ হিসাবে ব্যবহারের জন্য শক্তি সংগ্রহের জন্য ব্যবহার করা যেতে পারে সুতরাং এটি মূলত একটি বৈদ্যুতিন চৌম্বকীয় সুইচ যা গতি থেকে শক্তি সংগ্রহ করছে একটি গতিশক্তি শক্তি সংগ্রহকারী যা মূলত অ্যাপ্লিকেশনগুলিতে পাওয়ার পাওয়ারের উত্স হয় যেখানে পুশ বাটনগুলি পুশ বোতামের দরকার হয় যেখানে আমাদের এমনটি করা উচিত এটি কী এটি কি এটি আসল তাই আপনি সেই ধরণের উপায়টির সাথে কি করেন আপনি যে এটি একটি এসি তরঙ্গাকর্ম আছে তাই না স্পষ্টতই আপনাকে এই পুশ বোতামের সুইচের চারপাশে একটি ছোট সার্কিট তৈরি করতে হবে সুতরাং আসুন আমরা সেই সার্কিটটিও বিকাশ করি এবং দেখি যে এই ধরনের ফসল কাটার আউটপুটে আসলে কী ঘটে আপনার যা করতে হবে তা হল এটি লিনিয়ার মোশন হারভেস্টার এই ফসল কাটারটি মূলত আমি একটি ব্লকের মতো উপস্থাপন করব এবং আমি এটি একটি ব্রিজ সংশোধককে সংযুক্ত করতে হবে ব্রিজ রেকটিফায়ার এবং আউটপুট এখানে একটি ছোট ক্যাপাসিটারে সংরক্ষণ করা যেতে পারে আমি যা ব্যবহার করেছি তা হল আমাদের শক্তি সঞ্চয় করতে একটি 33 মাইক্রোফেরাদ ক্যাপাসিটার এবং আমি এখানে যা ব্যবহার করেছি তা হল BAT 5৪ ডায়োড এগুলি হল স্কটকি ডায়োডস শোটকি বাধা ডায়োড এবং এই জাতীয় শক্তি সংগ্রহের অ্যাপ্লিকেশনগুলির জন্য খুব কার্যকর মূলত এগুলি হল শক্তি কাটার অ্যাপ্লিকেশনগুলির জন্য বোঝানো স্কটকি শোটকি ডায়োডস এই ডায়োডগুলি এই ডায়োডগুলি হল এই ডায়োডগুলি সম্পর্কে আপনাকে বেশ কয়েকটি বিষয় খেয়াল করতে হয়েছিল মূলত সেখানে ভোল্ট ফরোয়ার্ড ভোল্টেজ ড্রপ ফরোয়ার্ড ভোল্টেজ ড্রপ মূলত ফরওয়ার্ড কারেন্টের উপর নির্ভরশীল যদি ফরোয়ার্ড কারেন্ট 01 মিলিমিপিয়ারের মতো কিছু হয় তবে ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ 200 এবং 40 মিলিভোল্ট হয় এবং যদি ডায়োডের মাধ্যমে টানা ফরোয়ার্ড কারেন্টটি 100 মিলিঅ্যাম্পিয়ারে চলে যায় তবে আপনার কাছে প্রায় 8 মিলিভোল্টের একটি ফরোয়ার্ড ভোল্টেজ ড্রপ থাকবে আবার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি তথ্য শীটের দিকে দয়া করে ডেটা শীটটি সন্ধান করুন ডেটা শীটের চারপাশের সমস্ত কিছু ডিজাইন করুন এটিই মূল বিষয় তাই এবং প্রকৃতপক্ষে ডাটা শীটটি আমরা আপনাকে সুন্দরভাবে এই সমস্ত ডেটা বলব বাস্তবে এই সমস্ত নম্বরগুলি আমি এখানে বা বাস্তবে সঠিকভাবে ডেটা শিটগুলি থেকে রেখেছি সুতরাং আপনার সঠিক ধারণাটি থাকলে পুরো ডিজাইনটি করতে পারে বাকী জিনিসটি আসলে ডাটা শীট থেকেই বেরিয়ে আসতে পারে সুতরাং এখানে লিনিয়ার হারভেস্টার লিনিয়ার হারভেস্টার যা মূলত একটি বৈদ্যুতিন চৌম্বকীয় সুইচ এটি চেরি নামে একটি সংস্থা থেকে এসেছে আপনি চেরি থেকে এটি ব্যবহার করতে পারেন চেরি সুইচ বলে আমরা এনসিওন থেকে ইসিও 200ও ব্যবহার করতে পারি এনসোওন এটি এমন আরও একটি সংস্থা যাঁর দ্বারা আপনি এই ধরণের লিনিয়ার ফসল কাটা কিনতে পারেন এগুলি ব্যবহার করুন সেতু সংশোধনকারী সার্কিটের মাধ্যমে রাখুন এবং প্রয়োজনীয়ভাবে সেই শক্তি সঞ্চয় করুন এবং এই শক্তিটি ব্যবহার করুন আমরা আবার একই প্রশ্নটি কীভাবে পেয়ে যাব আমরা আমাদের গণনা থেকে মনে করি আমরা প্রায় 120 মাইক্রো জুল শক্তি পাই আপনি প্রায় 120 টি প্রায় মাইক্রো জোল শক্তি অর্জন করছেন এবং এই জাতীয় শক্তির মাইক্রো জোলগুলি দিয়ে আপনি কী করতে পারেন ঠিক আছে আপনি অবাক হবেন যে আপনি বেশ কয়েকটি দুর্দান্ত কাজ করতে পারেন প্রথম জিনিস আপনি করতে পারেন আপনি মাইক্রোকন্ট্রোলার বুট করতে পারেন আপনি মাইক্রোকন্ট্রোলার বুট করতে পারেন আপনি এডিসি এডিসি টি বুঝতে পারবেন এবং আপনি একটি বিএলই ব্লুটুথ স্বল্প শক্তি ডেটা প্যাকেট প্রেরণ করতে পারেন আপনি যা করতে পারেন তা হল এটি ইতিমধ্যে যথেষ্ট মনে করুন আপনি একটি অন বা অফ পাঠাতে চান আপনি একটি ছোট স্যুইচিংয়ের সাথে এই সমস্ত কিছু করতে পারেন এমন একটি স্যুইচের অবস্থান বুঝতে চান ডিসি আউটপুটটি কেমন দেখাচ্ছে এটি ঠিক পরবর্তী প্রশ্ন কারণ এসি আপনাকে সেই সমস্ত পাওয়ার কন্ডিশনার এবং সমস্ত কিছু করতে হবে আমাকে ডিসি আউটপুটটির দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে জানি সুতরাং এর জন্য আসুন আমরা ডিসি আউটপুট থেকে আসা ডিসি আউটপু ট তাকান আমি ডিসি আউটপুট একটি স্ন্যাপশট গ্রহণ করেছি সুতরাং আমি আপনাকে দেখতে দিন যে চেহারা কিভাবে আউটপুটটি আসলে এইভাবে দেখায় আপনি দেখতে পাচ্ছেন যে এটি বিভাগে প্রতি ভোল্ট সুতরাং এটি প্রায় 33 ভোল্ট বা বেশ উচ্চ মাত্রায় চলে যাচ্ছে এটি মোটামুটি 3 ভোল্ট প্লাসে যেতে সক্ষম হয় এবং এই সময়ের জন্য এটি 17 18 মিলি সেকেন্ডের জন্য থেকে যায় এবং এর পরে এটি এখানে এই মুহুর্ত থেকে এখানে এই পয়েন্টটিতে ইতিমধ্যে মাইক্রোকন্ট্রোলার বুট করার জন্য আপনার পক্ষে যথেষ্ট ভাল এডিসি বুঝতে এবং একটি ডেটা প্যাকেটের সংক্রমণ করার জন্য সুতরাং এখন আপনি কৌশলটি দেখুন আপনার অবশ্যই আপনার স্ফটিক বা স্ফটিক দোলকটি খুব দ্রুত উপস্থিত হওয়া উচিত এটি আপনাকে মাইক্রোসেকেন্ডে একটি স্থিতিশীল ঘড়ি দিতে হবে মাইক্রো কন্ট্রোলারের একটি ঘড়ির ফ্রিকোয়েন্সি চালানো উচিত খুব দ্রুত হওয়া উচিত এডিসি রূপান্তরের সময়টি খুব দ্রুত হওয়া উচিত এবং এসপিআই আই 2 সি যোগাযোগের যা কিছু থাকুক না কেন আপনি BLE লিঙ্কটিতে দ্রুত যোগাযোগ করতে সক্ষম হন এবং ডেটা প্যাকেটের সংক্রমণও করতে পারেন খুব টাইট টাইম বাজেট আপনি কেবল ফ্লাইতে কাটা ফ্লাইতে একটি সংক্রমণ করুন এবং সঠিকভাবে সম্পন্ন করুন এটিই চ্যালেঞ্জ এবং আপনার সফ্টওয়্যার এমবেডেড সফ্টওয়্যার লিখতে সক্ষম হওয়া উচিত যা প্রদত্ত সীমিত সময়ে প্রায় 17 থেকে 18 মিলিসেকেন্ড বা এমনকি 2 মিলি সেকেন্ডের মধ্যে এই সমস্ত চালাতে পারে যার পরে আর শক্তির অধিকার নেই সুতরাং আপনি পাওয়ারটি কার্যকরভাবে পরিচালনা করতে পারেন তা নিশ্চিত করার জন্য সফ্টওয়্যার কোডটি আপনাকে যাদু করতে হবে